মৌলিক সূত্রগুলি সুতরাং মৌলিক ধারণা বিশেষত কারেন্ট ভোল্টেজ এবং সেই কারেন্ট সরবরাহ করা হচ্ছে বা শোষিত হচ্ছে এই সকল বিষয়গুলি সুতরাং এখন মৌলিক সূত্রগুলি দেখা যাক সুতরাং সাধারণত বৈদ্যুতিক সার্কিট বিশ্লেষণে বৈদ্যুতিক সার্কিটে কারেন্ট ভোল্টেজের মতো ধারণাগুলি 1 নম্বর অধ্যায়ে অধ্যয়ন করা হয়েছে একটি প্রদত্ত সার্কিটে এই ভেরিয়েবলগুলি নির্ধারণের জন্য কিছু মৌলিক সূত্র বুঝতে হবে যেগুলি বৈদ্যুতিক সার্কিটকে নিয়ন্ত্রণ করে সুতরাং এই সুত্রগুলি ওহমের সূত্র Ohm's Law কারচফের কারেন্ট সূত্র Kirchhoff's current law এবং কারচফের ভোল্টেজ সূত্র Kirchhoff's voltage law হিসাবে পরিচিত অর্থাৎ KCL এবং KVL এবং তার আগে ওহমের সূত্র সুতরাং এই সূত্রগুলি আসলে ভিত্তি তৈরি করে যা দিয়ে বৈদ্যুতিক সার্কিটের বিশ্লেষণ করা হয় সুতরাং এই বিষয়ে প্রকৃতপক্ষে উল্লিখিত সুত্রগুলি ছাড়াও কিছু সাধারণভাবে প্রযুক্ত কৌশল ব্যবহৃত হয় যা বৈদ্যুতিক সার্কিট বিশ্লেষণের ক্ষেত্রে অপরিহার্য এই কৌশলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কারেন্ট বিভাজন ভোল্টেজ বিভাজন রেজিস্টরগুলির সিরিজ বা সমান্তরাল সংযোগ স্টার থেকে ডেল্টা ডেল্টা থেকে স্টারে রূপান্তর ইত্যাদি সুতরাং এতে বিশেষ করে সেই মৌলিক সুত্রগুলিতে এই সুত্রগুলির প্রয়োগ দেখা যাবে এবং কৌশলটি কেবলমাত্র রোধ যুক্ত সার্কিটে সীমাবদ্ধ থাকবে এবং এখানে বেশ কয়েকটি উদাহরণ উপস্থাপন করা হয়েছে সুতরাং এই ক্ষেত্রে মূলত ডিসি সার্কিটের হিসাবে বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে সুতরাং প্রথমে আসুন দেখি ওহম এর সূত্রটি সাধারণভাবে সকল বস্তুরই বৈদ্যুতিক চার্জের প্রবাহকে প্রতিরোধ করার একটি বৈশিষ্ট্য বা আচরণ রয়েছে বৈদ্যুতিক চার্জের প্রবাহকে প্রতিহত করার অর্থ হল এটি মূলত তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্টকে প্রতিহত করছে সুতরাং তড়িৎ প্রবাহ বা কারেন্টকে প্রতিরোধ করার ভৌত ধর্ম বা ক্ষমতাকেই বৈদ্যুতিক রোধ বলা হয় সুতরাং যে কোনও উপাদানের জন্য তার কিছু ভৌত ধর্ম বা কারেন্ট প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে যা রোধ হিসাবে পরিচিত এবং R চিহ্ন দ্বারা প্রতিনিধিত্ব করা হয় যা ইংরেজিতে বড় হাতের R দ্বারা চিহ্নিত করা হয় অন্য কথায় রোধ হল উপাদানগুলির তড়িৎ প্রবাহ বা আরও বিশেষভাবে বৈদ্যুতিক চার্জের প্রবাহকে বাধা প্রদানের ক্ষমতা সুতরাং এই আচরণের বৈশিষ্ট্যকে নিশ্চিত করার জন্য ব্যবহৃত সার্কিট উপাদান হল রোধ সুতরাং এই হল আসলে রোধের সংজ্ঞা এখন ধারণাগতভাবে বস্তুর প্রকৃত রোধ বুঝতে গেলে যদি এমন চলমান ইলেকট্রন স্রোত সম্পর্কে চিন্তা করা হয় যা বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে যা বস্তুর সেই উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং বস্তুর পারমাণবিক কাঠামোর দ্বারা প্রতিরোধ সৃষ্টি করে সুতরাং এই প্রতিরোধ ক্রিয়ার কারণে কিছু পরিমাণ বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং তাপ আকারে ছড়িয়ে পড়ে এই প্রভাবটি আসলে কাম্য নয় তবে দেখুন আবার অনেক প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন স্পেস হিটার আয়রন স্টোভ এবং টোস্টার ইত্যাদি এই রোধ জনিত তাপশক্তির সুবিধা গ্রহণ করে সুতরাং এখন আমরা এই রোধের প্রভাব সম্পর্কে জানতে আগ্রহী সুতরাং এই 21 নম্বর চিত্রটি দেখুন সুতরাং চিত্র 21 তে এটি একটি উপাদানকে দেখায় যেখানে সমান প্রস্থছেদ বিশিষ্ট ক্ষেত্রফল হল A দৈর্ঘ্য l এবং উপাদানের রোধাঙ্ক হল রো যা ওহম মিটার এককে প্রকাশিত সুতরাং একে বোধগম্য করার জন্য লাল কালি দ্বারা চিহ্নিত করা প্রয়োজন নেই সমান প্রস্থছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তার আসলে নলাকার আকৃতির হয় আসলে সমস্ত তারই একটি নলাকার আকৃতির মত দেখায় এবং এর দৈর্ঘ্য l এবং এর প্রস্থছেদের ক্ষেত্রফল হল A সুতরাং এটি বৃত্তাকার এবং রোধাঙ্ক হল রো এবং R হল এই রোধের প্রতীক এবং এই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করছে এটি চিহ্ন সুতরাং পরে আমরা দেখব রেজিস্ট্যান্স হল আমরা আগে যে রেজিস্টার দেখেছি তারই অনুরূপ কিন্তু আমরা এটাও দেখব যে রেজিস্টার একটি প্যাসিভ উপাদান তাই এটি পাওয়ার শোষণ করে সুতরাং এই হল কারেন্ট যা এই টার্মিনাল দিয়ে প্রবেশ করছে এবং এই হল রেজিস্টার R কারেন্ট এই পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করছে রেজিস্টার R এর দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ হল v সুতরাং রেজিস্টার আসলে পাওয়ার শোষণ করে তাই এটি এই ভাবে দেখানো হয়েছে সুতরাং যেহেতু এটি প্যাসিভ উপাদান তাই এটি পাওয়ার শোষণ করে সেই কারনেই এখানে এবং এখানে নেওয়া হয়েছে কিন্তু যদি কারেন্টের অভিমুখ বিপরীতমুখী করে দেওয়া হয় সেক্ষেত্রেও সার্কিটটির সমাধান সম্ভব কিন্তু শেষ পর্যন্ত এটাই দেখা যাবে যে রেজিস্টার পাওয়ার শোষণ করে সেই কারনেই এটি কারেন্টের উভয় অভিমুখের জন্যই সত্য তাই রেজিস্টারের জন্য এই চিহ্ন ব্যবহৃত হয়েছে সুতরাং পদার্থবিদ্যায় বিদ্যুৎ বিষয়ক ধারণা থেকে আমরা জেনেছি যে R l A ঠিক আছে সুতরাং রোধের মান উপাদানের উপর নির্ভর করবে সুতরাং কী ধরনের উপাদান ব্যবহার করা হয় তার উপর নির্ভর করে যেমন সোনা রূপা অ্যালুমিনিয়াম তামা এবং অন্যান্য জিনিস সুতরাং তামা এবং অ্যালুমিনিয়ামের মতো ভাল কন্ডাক্টরগুলির রোধাঙ্ক কম যদি রোধাঙ্ক কম হয় তাহলে বুঝতে হবে যে তাদের রোধ কম আছে অর্থাৎ তাদের রোধের মান কম সুতরাং তারা বৈদ্যুতিক ওয়্যারিং এর কাজে খুবই উপযুক্ত কারণ এরা ভাল তড়িৎ পরিবহন করতে পারে একটি সার্কিটে তামা বা অ্যালুমিনিয়াম তারের সাহায্যে ওয়্যারিং করা হয় কিন্তু তামা বা অ্যালুমিনিয়াম সাধারণত একটি রোধ হিসাবে কখনোই ব্যবহৃত হয় না একটি তারকে একটি রোধ হিসাবে ব্যবহার করা যাবে না কারণ একটি তারের রোধ খুবই নগণ্য হওয়া প্রয়োজন তাই রোধ আসলে কার্বন এবং কিছু যৌগিক মিশ্রণ দিয়ে তৈরি করা হয় সুতরাং সার্কিট সংযোগে তামা বা অ্যালুমিনিয়াম সাধারণত একটি রেজিস্টার হিসাবে ব্যবহার করা হয় না আমরা ধরে নিতে পারি যে তারের রোধের মান 0 হয় সুতরাং সার্কিটের অন্যান্য উপাদানগুলির রোধের তুলনায় তারের রোধ এতই কম যে আমরা অনায়াসেই তারের রোধকে অবহেলা করতে পারি সুতরাং তারের রোধের মান খুবই ছোট এটি প্রায় 0 তাই এটিকে অবহেলা করাই যায় এবং এর জন্য আমাদের সার্কিট ডায়াগ্রাম অনেক সরলীকৃত হবে সার্কিটের রেজিস্টার নির্মাণের উদ্দেশ্যে যৌগ ব্যবহৃত হয় রেজিস্টার সাধারণত ধাতব সংকর ধাতু এবং কার্বন যৌগ থেকে তৈরি করা হয় সুতরাং প্রথম বর্ষে যখন ল্যাব করবেন তখন সেখানে ব্যারিয়ার টাইপের রিওস্ট্যাট দেখতে পাবেন তাই এখানে রোধের জন্য সার্কিটের প্রতীকচিহ্ন দেওয়া হল এবং আমি এইগুলি সম্পর্কে আগেও কিছু বলেছি যে কেন এটি এমন হবে সুতরাং সাধারণভাবে সোনার মতো কিছু উপাদান ব্যবহার করা হয় এখানে কিছু উপকরণের রোধাঙ্ক রয়েছে যা আমি লিখেছি সুতরাং এখানে রোধাঙ্কের একক ওহম মিটারে প্রকাশ করা হয় সুতরাং সোনার রোধাঙ্ক 245 10 8 এটি একটি ভাল পরিবাহী তবে এটি ব্যবহার করতে পারি না এটি খুব ব্যয়বহুল সিলভারও 164 10 8 এটিও একটি ভাল কন্ডাকটর কিন্তু রূপাও দামী তাই এটিও ব্যবহার করা সহজ নয় তবে তামা এবং অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় তামার রোধাঙ্ক 172 10 8 এটি একটি ভাল পরিবাহী অ্যালুমিনিয়ামের 28 10 8 এটিও একটি ভাল কন্ডাক্টর এছাড়া অন্য উপাদান হল সেমিকন্ডাক্টর শুধুমাত্র গণনামূলক উদ্দেশ্যে বলা যায় যে কোনগুলি কন্ডাক্টর কোনগুলি সেমিকন্ডাক্টর এবং কোনগুলি শুধুই ইনসুলেটর উপাদান এখানে আমি একটি টেবিল নম্বর 21 দিয়েছি এখন সিলিকনের রোধাঙ্ক 64102 এটি সেমিকন্ডাক্টর কার্বনের রোধাঙ্ক 4410 5 এটিও সেমিকন্ডাক্টর এবং জার্মেনিয়ামের 4710 2 এটিও একটি সেমিকন্ডাক্টর এবং মাইকার রোধাঙ্ক 51011 সুতরাং এটি ইনসুলেটর এই সমস্ত রোধাঙ্কগুলিই ওহম মিটার এককে এখানে দেওয়া হয়েছে পেপারের রোধাঙ্ক 11010 এটিও ইনসুলেটর তাই কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর এই তিন রকম উপাদানের রেসিসটিভিটি কিছু কিছু আমি এখানে এই টেবিলে রেখেছি জর্জ সাইমন ওহম যিনি একজন জার্মান পদার্থবিদ যার জীবনকাল ছিল 1787 থেকে 1854 তিনিই আসলে একটি সার্কিটে রোধের জন্য কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে সম্পর্ক স্থাপন করেছিলেন সুতরাং এই সম্পর্কটিই 'ওহমের সূত্র' হিসাবে সুপরিচিত হয় সুতরাং ওহমের সূত্র হল একটি রোধের জন্য ভোল্টেজ এবং কারেন্টের বীজগাণিতিক সম্পর্ক সুতরাং প্রকৃতপক্ষে ওহমের সূত্রে বলা হয়েছে যে একটি রোধের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের সরাসরি সমানুপাতিক আমি বলতে চাইছি যে যদি একটি রোধ থাকে এবং এই রোধের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাহলে ধরা যাক এই কারেন্ট হল i এবং রোধের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ হল v সুতরাং v হল i এর সমানুপাতিক এখন v Ri এই সমানুপাতিক ধ্রুবক R কেই রেজিস্ট্যান্স বলে সুতরাং এখানে V সমানুপাতিক I অর্থাৎ V R এটি হল 2 নম্বর অধ্যায়ের সমীকরণ সংখ্যা 22 অর্থাৎ V IR এটি হল সমীকরণ সংখ্যা 23 সুতরাং সমীকরণ 23 হল ওহমের সূত্রের একটি গাণিতিক রূপ ওহম একটি রোধের জন্য সমানুপাতিকতার ধ্রুবককে রোধ R এর সাহায্যে সংজ্ঞায়িত করেছেন যদি উপাদানগুলির বাহ্যিক বা অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন করা হয় তবে রোধের মান পরিবর্তন হতে পারে সুতরাং রোধের মান পরিবর্তিত হবে যদি সেই উপাদানটির অভ্যন্তরীণ বা বাহ্যিক ধর্মগুলির পরিবর্তন করা হয় উদাহরণস্বরূপ যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে রোধের পরিবর্তন হবে সুতরাং যদি সেখানে তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে R এর মান পরিবর্তন হবে সুতরাং সমীকরণ 23 এ R কে 'ওহম' এককে মাপা হয় যাকে 'Ω' দ্বারা চিহ্নিত করা হয় সুতরাং সমীকরণ 23 অনুসরণ করতে হবে সুতরাং আপনি লিখতে পারেন যে R vi ঠিক আছে এখানে v হল ভোল্ট i হল অ্যাম্পিয়ার এবং R হল Ω সুতরাং এক Ω 1 ভোল্ট প্রতি অ্যাম্পিয়ার সুতরাং এটি সহজেই বোধগম্য এটি একটি সহজ জিনিস এখন ভোল্টেজ v এর পোলারিটি এবং কারেন্টের দিককে অবশ্যই প্যাসিভ সাইন কনভেনশনের সাথে মানিয়ে নিতে হবে যেমনটি এই চিত্র 21 b তে দেখানো হয়েছে 21 b মানে এই চিত্রটি আমি এই চিত্রটি আগে দেখিয়েছিলাম আমি বলেছিলাম যে R হল একটি প্যাসিভ উপাদান রোধ এবং এখানে আমরা পজিটিভ নেগেটিভ নিয়েছি এবং ধরে নিচ্ছি যে কারেন্ট এই পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে সুতরাং এখানে পাওয়ার শোষিত হয় এবং এই রোধের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ হয় v iR সুতরাং এই হল প্যাসিভ সাইন কনভেনশন যা চিত্র 21b তে দেখানো হয়েছে আমি আগেও বলেছিলাম সুতরাং যদি কারেন্ট একটি উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে প্রবাহিত হয় তবে v iR এটি সত্য এবং যদি নিম্নতর বিভবের থেকে উচ্চতর বিভবের দিকে কারেন্ট প্রবাহিত হয় তাহলে v - iR এর অর্থ কিছুটা এই রকম আমাকে এই একটি চিত্র 21 b তে যেতে দিন সুতরাং এটি কারেন্ট i কে এভাবে দেখাচ্ছে অর্থাৎ উচ্চতর পোটেনশিয়াল থেকে নিম্নতর পোটেনশিয়ালের দিকে তাই এখানে উল্লেখ করা হয়েছে যে উচ্চতর পোটেনশিয়াল থেকে নিম্নতর পোটেনশিয়ালের দিকে সুতরাং যদি কারেন্ট একটি উচ্চতর পোটেনশিয়াল থেকে নিম্নতর পোটেনশিয়ালের দিকে প্রবাহিত হয় তবে v iR হবে কিন্তু যদি একটি নিম্নতর পোটেনশিয়াল থেকে উচ্চতর পোটেনশিয়ালের দিকে কারেন্ট প্রবাহিত হয় তাহলে v iR হবে তার মানে আমাকে সেটি বুঝতে হবে সুতরাং আমি বলতে চাইছি যে যদি এটি ঘটে তবে এটি এটি হল এটি রোধ R এবং যদি কারেন্টের অভিমুখ এই দিকে হয় তাহলে এটি হল i এই ভোল্টেজ হল v তাহলে v iR হবে কারণ নিম্নতর পোটেনশিয়াল থেকে উচ্চতর পোটেনশিয়ালের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে সুতরাং এটি হবে v iR কিন্তু যখন আমরা নিউম্যারিক্যালস গুলির সমাধান করব এবং অন্যান্য উদাহরণের সমাধান করব যেগুলি মূলত পরে আসবে তখন দেখা যাবে যে এই রোধ হল প্যাসিভ এলিমেন্ট তাই এখানে পাওয়ার শোষিত হবে যদি v iR হয় তবে সেক্ষেত্রে দেখা যাবে যে কারেন্ট i নেগেটিভ হবে সুতরাং শেষ পর্যন্ত v iR হবে কারণ কারেন্টের দিক পরিবর্তন হবে সুতরাং এই ক্ষেত্রে যদি কারেন্টের দিক পরিবর্তিত হয় তবে এটি হবে v iR পরে দেখুন কখন KVL সমীকরণের জন্য যাবেন তা দেখতে হবে সুতরাং আমাকে এটি মুছে ফেলতে দিন সুতরাং এটি এখন স্পষ্ট যে কোনটি উচ্চতর থেকে নিম্নতর পোটেনশিয়ালের দিকে এবং কোনটি নিম্নতর থেকে উচ্চতর পোটেনশিয়ালের দিকে সুতরাং এটি হল v iR যেহেতু R এর মান 0 থেকে অসীম পর্যন্ত পরিবর্তিত হতে পারে সুতরাং R এর 2টি চরম সম্ভাব্য মান বিবেচনা করতে হবে অর্থাৎ যখন R অসীম এবং যখন R 0 সুতরাং উদাহরণস্বরূপ ব্যাখ্যা করার আগে এই সার্কিটটি দেখুন ধরুন এটি একটি বৈদ্যুতিক সার্কিট যাকে একটি সাধারণ বাক্স দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে এবং এটি খোলা তাই এর মানে R অসীম তার মানে কারেন্ট হল 0 সুতরাং যখন R অসীম বা অসীমের দিকে অগ্রসর হচ্ছে তখন যেহেতু i v R তাই R যদি অসীমের দিকে অগ্রসর হয় তবে I হবে 0 সুতরাং যখন R এর মান অসীমের দিকে অগ্রসর হয় তখন বলা হয় যে এটি একটি খোলা সার্কিট এবং যখন R 0 তখন এটিকে অন্য কোনো বৈদ্যুতিক উপাদান ছাড়াই কেবল তারের মতো সংযোগ করে সুতরাং তারের কোনও রোধ বিবেচনা করা হয় না সুতরাং যখন R 0 তখন যেহেতু i v R তাই i অসীম সুতরাং R 0 মানে এটি একটি শর্ট সার্কিট এবং সার্কিট দিয়ে একটি বিশাল মাত্রার কারেন্ট প্রবাহিত হবে এবং সেই ক্ষেত্রে v 0 সুতরাং ওপেন সার্কিটের জন্য v আছে কিন্তু i এর মান 0 তখন R এর মান অসীমের দিকে অগ্রসর হয় কিন্তু যখন শর্ট সার্কিট হয় তখন টার্মিনাল দুটি শর্ট হয় ধরুন এই 2টি টার্মিনাল শর্ট হয়েছে সুতরাং সেখানে i থাকবে এখানে কারেন্টের মান খুব বেশি হবে কিন্তু R 0 কিন্তু একই সময়ে v 0 কারণ যেহেতু v iR তাই যদি R 0 হয় তাহলে v 0 সুতরাং তাই v 0 শর্ট সার্কিট এটি একটি শর্ট সার্কিট সুতরাং এর মানে যখন R অসীমের সীমার দিকে অগ্রসর হয় তখন vR হবে 0 সুতরাং এটি একটি ওপেন সার্কিট যখন i 0 কারণ v iR একইভাবে যখন এটি একটি শর্ট সার্কিট হয় তখন R এর মান 0 এর দিকে অগ্রসর হওয়ার প্রবণতা থাকে তাই v 0 কিন্তু শর্ট সার্কিটের জন্য i 0 নয় এক্ষেত্রে আসলে সার্কিটে ফল্ট হবে এবং প্রচুর পরিমাণে কারেন্ট বহন করবে এবং যদি শর্ট সার্কিট হয় তবে বৈদ্যুতিক ডিভাইস বা উপাদানগুলিও ক্ষতিগ্রস্থ হবে সুতরাং এই হল দুটি কেস একটি শর্ট সার্কিট এবং এই এটি একটি ওপেন সার্কিট ওপেন সার্কিট মানে রেজিস্ট্যান্স হল অসীম আর শর্ট সার্কিট মান্ রেজিস্ট্যান্স হল 0 এখন প্রতিটি উপাদানকে প্রতীক হিসাবেও বুঝতে হবে সুতরাং একটি রোধ দুই প্রকারের হতে পারে হয় একটি স্থির রোধ বা একটি পরিবর্তনশীল রোধ প্রকার ডান সুতরাং এখানে 3টি ভিন্ন ভিন্ন চিহ্ন দেখানো হয়েছে প্রথমটি আসলে এটি স্থির টাইপের রোধ এতে 2টি টার্মিনাল আছে সুতরাং এটি একটি স্থির রোধ R এখন এই ক্ষেত্রে এটি একটি পরিবর্তনশীল রোধ এটির মধ্য দিয়ে একটি তীরচিহ্ন কাটা রয়েছে সুতরাং এটি আসলে পরিবর্তনশীল রোধের প্রতীকচিহ্ন তাই প্রথম বর্ষের ল্যাব যখন করবেন তখন স্থির এবং পরিবর্তনশীল রোধ দুটিই দেখবেন যদি টার্মিনাল দুটিকে রোধের উভয় প্রান্তে স্থির করা হয় তবে সেই রোধ একটি নির্দিষ্ট মান খুঁজে পাবে কিন্তু যদি একটি বিন্দু স্থির বিন্দু হয় আর আরেকটি পরিবর্তনশীল বিন্দু হয় তবে সেটি একটি পরিবর্তনশীল রোধ হবে যখন প্রথম বর্ষের ল্যাব করবেন তখন এই ব্যারিয়ার টাইপের রিওস্ট্যাট দেখতে পাবেন এবং এই তৃতীয় টাইপটিতে একটি ওয়াইপার আছে এটিও একটি পরিবর্তনশীল রোধ তবে এটি হল এই পোটেনশিওমিটার এর প্রতীক সম্ভবত পদার্থবিজ্ঞানের ল্যাবে হয়তো দেখেছেন ঠিক এটি একটি পোটেনশিওমিটার সুতরাং এই তৃতীয়টি হল এই পোটেনশিওমিটার বা সংক্ষেপে পট এর প্রতীক সুতরাং এটি একটি পোটেনশিওমিটার এবং এটি একটি পরিবর্তনশীল রোধ যখনই তীরচিহ্ন থাকে তার মানে এটি একটি পরিবর্তনশীল রোধকে নির্দেশ করে কিন্তু অপরদিকে এটি একটি স্থির রোধ সুতরাং এইগুলি হল প্রতীকচিহ্ন তাই এখানে সবকিছুই লেখা আছে তাই এটাকে আর পুনরাবৃত্তি করতে চাই না এখন এখানে উল্লেখ করা হয়েছে যে এখানে সমস্ত রেজিস্টরই কিন্তু আসলে ওহমের সূত্র মানে না কারণ কিছু রোধ আছে যারা নন লিনিয়ার হতে পারে সেক্ষেত্রে এটি ওহমের সূত্র মেনে চলে না সুতরাং একটি রোধ যা সর্বদা ওহমের সূত্র মেনে চলে সেটি লিনিয়ার রেজিস্টার হিসাবে পরিচিত সুতরাং আমি এইগুলিকে আন্ডারলাইন করেছি তাই একটি রোধ যা ওহমের সূত্র মেনে চলে সেই ধরনের রোধ একটি লিনিয়ার রেজিস্টার হিসাবে পরিচিত সুতরাং একটি লিনিয়ার রেজিস্টরের রোধের মান ধ্রুবক হয় এবং এর কারেন্ট ভোল্টেজ গ্রাফটি লিনিয়ার গ্রাফে যেমন দেখানো হয়েছে যে সরলরেখাটি মূলবিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে যদি দেখেন এটি একটি লিনিয়ার রেজিস্টরের গ্রাফ এখানে স্লোপ হল R সরলরেখাটি মূলবিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে কারণ এটি ওহমের সূত্র অনুসরণ করে কারণ এটি একটি লিনিয়ার গ্রাফ কিন্তু যদি দেখা যায় যে এই vi এর গ্রাফ এটি একটি সরল রেখা নয় বরং এটি একটি বক্ররেখার মত কিছু তবে তার রোধকে নন লিনিয়ার রোধ বলা হয় তারা ওহমের সূত্র মেনে চলে না সুতরাং একটি নন লিনিয়ার রেজিস্টরের রোধ প্রকৃতপক্ষে কারেন্টের বৈশিষ্ট্যের সাথে পরিবর্তিত হয় এবং এই হল একটি সাধারণ কারেন্ট ভোল্টেজের গ্রাফ উদাহরণস্বরূপ লাইট বাল্ব এবং ডায়োড হল নন লিনিয়ার রেজিস্ট্যান্স যুক্ত ডিভাইসগুলির উদাহরণ সুতরাং আমি বলতে চাইছি যে কোনও ডিভাইস যদি ওহমের সূত্র মেনে চলে তবে তাকে একটি লিনিয়ার রেজিস্টার বলা হয় যদি তা না হয় তবে সেটি একটি নন লিনিয়ার রেজিস্টর বিষয়টি এই রকমই সহজ সুতরাং চিত্রের অংশে প্রথমটি একটি লিনিয়ার রেজিস্টরের বৈশিষ্ট্য এবং চিত্রের অংশে এটি একটি নন লিনিয়ার রেজিস্টরের বৈশিষ্ট্য এখন সার্কিট বিশ্লেষণের ক্ষেত্রে সার্কিটে সর্বদা রোধ R এর রেসিপ্রোকাল হিসাবে একটি বিষয় উপস্থাপন করা হয় একে কন্ডাক্ট্যান্স বলা হয় কন্ডাক্ট্যান্সের মান সর্বদা রোধের রেসিপ্রোকাল হয় একে G দ্বারা চিহ্নিত করা হয় সুতরাং একটি পরিবাহীর রোধ ও কন্ডাক্ট্যান্সের পারস্পরিক সম্পর্ক G 1 R হিসাবে সংজ্ঞায়িত উদাহরণস্বরূপ যদি G 1 R হয় তবে যেহেতু আপনারা জানেন যে v iR সুতরাং 1R iv সুতরাং G 1R iv এটি 27 নম্বর সমীকরণ সুতরাং পরিবাহীর কন্ডাক্ট্যান্স G আসলে একটি পরিমাপ যে একটি উপাদান কিভাবে কারেন্ট পরিবহন করবে এটি আসলে একটি ধারণা সুতরাং কন্ডাক্ট্যান্সের একক হল মো বা সিমেন্স আসলে রো হল পরিবাহীর রোধাঙ্কের একক সুতরাং যেহেতু এটি পারস্পরিক রেসিপ্রোকাল তাই এটির একক হল মো অর্থাৎ প্রতীকটিও ঠিক বিপরীত অথবা সিমেন্স বা সংক্ষেপে s হল কন্ডাক্ট্যান্সের একক সুতরাং 1 সিমেন্স 1 mho 1 অ্যাম্পিয়ার প্রতি ভোল্ট এখানে পরিবাহীর কারেন্ট হল i অ্যাম্পিয়ার v হল ভোল্ট তাই পরিবাহীর কন্ডাক্ট্যান্স হল অ্যাম্পিয়ার প্রতি ভোল্ট তাহলে 1 সিমেন 1 mho 1 অ্যাম্পিয়ার প্রতি ভোল্ট এই বিষয়টি এমনভাবে শুরু করেছি যে আশা করি কিছুই বাদ যাবে না সুতরাং এই সংজ্ঞানুযায়ী কন্ডাক্ট্যান্স হল একটি উপাদানের বৈদ্যুতিক প্রবাহ পরিবহন করার ক্ষমতা সুতরাং এই কারণেই আমি এখানে আন্ডারলাইন করেছি কন্ডাক্ট্যান্স হল একটি উপাদানের ক্ষমতা যা বৈদ্যুতিক প্রবাহ পরিবহন করতে সাহায্য করে এখন সমীকরণ 27 থেকে আমরা পাই i Gv এটি 29 নম্বর সমীকরণ সুতরাং এই সমীকরণ থেকে আসলে আমরা পাই কারেন্ট i কন্ডাক্ট্যান্স ভোল্টেজ Gv এখন একটি রোধের দ্বারা ব্যয়িত পাওয়ারকে p vi হিসাবে প্রকাশ করা যেতে পারে ঠিক আছে আমি এখানে কলম দিয়ে লিখছি না এটি বোধগম্য যে p vi এবং v iR সুতরাং এখানে আমি v iR বসালাম সুতরাং এখানে পাওয়ার p vi i i2r v2 R এটি 210 নম্বর সমীকরণ কারণ i vR সুতরাং এটি আসলে R তাই i vR তার মানে পাওয়ার p v2 R সুতরাং i2R v2R সুতরাং আমাকে এটি মুছে ফেলতে দিন সুতরাং এর মানে হল পাওয়ার p এর মানে রোধ R এর দুই প্রান্তের মধ্যে লসের মান সর্বদা পজিটিভ এবং এখানে পাওয়ার শোষিত হয় খুব সহজ জিনিস কিন্তু এটি বোঝার চেষ্টা করতে হবে সুতরাং p vi একটি রোধ হল একটি নিষ্ক্রিয় উপাদান যাতে পাওয়ার শোষিত হয় এবং যেকোনও সার্কিটের জন্য R সর্বদাই পজিটিভ হয় অর্থাৎ R হল পজিটিভ এবং এখানে এটি v2 v এর মান বা যাই হোক না কেন v2 এর মান সর্বদাই পজিটিভ সুতরাং p v2R সর্বদাই পজিটিভ যেখানে R সর্বদা পজিটিভ তার মানে এটা শোষিত পাওয়ার একইভাবে অন্যরাও এই p vi কে কন্ডাক্ট্যান্সের পরিপ্রেক্ষিতে লিখতে পারে এখন এটি হল v কিন্তু i G v তাই একে v2G লেখা যায় ঠিক আছে যেহেতু i Gv সুতরাং v i G এখন যদি v এর মান এখানে প্রতিস্থাপন করা যেতে পারে সুতরাং যদি i Gv হয় তবে v i G সুতরাং v এর মান এখানে প্রতিস্থাপন করে লেখা যায় যে p v i v v2 G i G i i2 G এটি 211 নম্বর সমীকরণ এবার আমাকে এটি মুছে ফেলতে দিন সুতরাং এখানেও এটি v2 G এখানে আমি বলতে চাইছি যে G কে পজিটিভ নেওয়া হয়েছে এটি রোধের রেসিপ্রোকাল সুতরাং কন্ডাক্ট্যান্স সর্বদা পজিটিভ হয় যেহেতু এটি v2 তাই v এর মান পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন v2 এর মান সর্বদাই পজিটিভ তাই পাওয়ার p এর মান সর্বদাই পজিটিভ হয় এর মানে হল এটি দেখায় যে একটি রোধের মধ্যে কী পরিমান পাওয়ার ব্যয়িত হয় অর্থাৎ এতে আসলে কী পরিমান পাওয়ার শোষিত হয় এখানে রোধের মান পর্যবেক্ষণ করা হয়েছে তাই রোধ হল কারেন্ট বা ভোল্টেজের একটি নন লিনিয়ার ফাংশন এটি একটি প্যারাবোলিক টাইপ p i2 R v2R বা p v2 G বা i2G এটি একটি প্যারাবোলিক ধরনের ফাংশন সুতরাং 25 নম্বর চিত্রে যে গ্রাফটি দেখানো হয়েছে তাতে i বা v এর সাথে পাওয়ারের তারতম্য দেখানো হয়েছে এটি একটি প্যারাবোলিক ফাংশন যা আমি এঁকেছি সুতরাং যেহেতু রেজিস্ট্যান্স R এবং কন্ডাক্ট্যান্স G হল পজিটিভ সুতরাং একটি রোধের মধ্যে ব্যয়িত পাওয়ারের মান সবসময়ই পজিটিভ আমি এইভাবে বলেছিলাম যে একটি রোধের দ্বারা সর্বদা সার্কিট থেকে পাওয়ার শোষিত হয় এটি এই ধারণাকে নিশ্চিত করে যে রোধ আসলে একপ্রকার প্যাসিভ উপাদান এবং এটি শক্তি উৎপন্ন করতে অক্ষম এই ধারণাটি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন এই ভিডিওটি দেখবেন এবং শুনবেন তখন উপলব্ধি করবেন যেঠিক কী কী আলোচনা করা হয়েছে এখন এই ওহমের সূত্র এবং এই বিষয়ের উপর একটি ছোট উদাহরণ দেখা যাক একটি বৈদ্যুতিক হিটারকে 240 ভোল্টে সংযুক্ত করলে সেটি 4 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় হিটারটির রোধের মান নির্ণয় করুন আমরা জানি যে v iR সুতরাং R v i এখানে v 240 এবং i 4 তাই R v i 240 4 60 Ω এটিই রোধের মান চিত্র 26 এ আরেকটি ছোট উদাহরণ 22 দেখানো হয়েছে সুতরাং এখানে 3টি সার্কিট দেওয়া হয়েছে সেখানে প্রতিটি সার্কিটের হয় v অথবা i এর মান জানা নেই অজানা v অথবা i এর মান নির্ণয় করতে হবে এবং তারপর প্রতিটি রোধের দ্বারা ব্যয়িত পাওয়ারের মানও নির্ণয় করতে হবে সুতরাং প্রথমে v অথবা i যেটি অজানা সেই রাশিটির মান নির্ণয় করতে হবে এখন প্রথমে 26 অংশে দেখুন এই সার্কিটে একটি কারেন্ট উৎস রয়েছে যার মান এক অ্যাম্পিয়ার ঠিক আছে এবং এখানে এই কারেন্ট পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে সুতরাং v iR তাই i হল 1 অ্যাম্পিয়ার এবং R 8 Ω সুতরাং এটি হবে v 18 8 ভোল্ট এবং এখানে কারেন্ট পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে যেটি উচ্চতর পোটেনশিয়ালে থেকে নিম্নতর পটেনশিয়ালে প্রবাহিত হচ্ছে সুতরাং এটি পজিটিভ হবে তাই v iR সুতরাং এটি 1 8 অর্থাৎ v 1 8 8 ভোল্ট এখন এই দ্বিতীয় অর্থাৎ 26 অংশে দেখুন আমি আশা করি আমি এটিকে কলম দ্বারা চিহ্নিত করছি না কারণ আমি মনে করি এটি সহজ চিন্তা তাই এটি সহজে বোধগম্য এই 1 অ্যাম্পিয়ার মানে এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মানে আমাকে এই i 1 অ্যাম্পিয়ারের জন্য বিষয়টিকে বুঝতে দিন সুতরাং কারেন্ট প্রবাহিত হচ্ছে এই স্রোতটির মতো এইভাবে প্রবাহিত হচ্ছে এটি আসলে এই i দেখাচ্ছে সুতরাং এই i 1 অ্যাম্পিয়ার এই বিষয়টিই এখানে দেখানো হয়েছে সুতরাং আমাকে এই অংশটি মুছে ফেলতে দিন একইভাবে এটি হল মো এখানে আসলে এই মানটি কন্ডাক্টেন্স G হিসাবে দেওয়া হয়েছে এটি G 01 mho দেওয়া হয়েছে সুতরাং এখানে আসলে সার্কিটের কন্ডাক্টেন্স G 01 mho দেওয়া হয়েছে এই ক্ষেত্রে একটি ভোল্টেজও দেওয়া হয়েছে যা 100 ভোল্ট সুতরাং কারেন্টের মান কত হবে তা নির্ণয় করতে হবে সুতরাং আমাকে এই অংশটি মুছে ফেলতে দিন সুতরাং এই ক্ষেত্রে আসলে আমরা জানি i G v সুতরাং এখানে G হল 01 এবং v হল 100 তাই i G v 01 10 অ্যাম্পিয়ার এখন এই তৃতীয় অর্থাৎ 26 অংশে দেখুন সুতরাং এখানে ভোল্টেজ হল 50 ভোল্ট এবং এখানে রোধ 25 Ω কিন্তু দেখুন যে এই কারেন্ট আসলে এমন ভাবে প্রবাহিত হচ্ছে যে এটি টার্মিনালে প্রবেশ করছে পরবর্তীতে এই জিনিসগুলি সহজ হবে যখন KVL সমীকরণটি আসবে তবে এখানে একেবারে শুরু থেকেই কারেন্ট টার্মিনালে প্রবেশ করছে তার মানে কারেন্ট নিম্নতর পোটেনশিয়াল থেকে প্রবাহিত হচ্ছে উচ্চতর পোটেনশিয়ালের দিকে সুতরাং এই ক্ষেত্রে এই 25 Ω রোধের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ বৃদ্ধির অভিমুখ হবে এই দিকে সুতরাং i 50 25 2 অ্যাম্পিয়ার কারণ যেহেতু ভোল্টেজ বৃদ্ধি এই দিকে হচ্ছে তাই এখানে চিহ্ন এসেছে সুতরাং এই কারণেই এটি i 50 25 অর্থাৎ 2 অ্যাম্পিয়ার সুতরাং এটি আসলে ভোল্টেজের উৎস এটি একটি রোধ এবং এই হল ভোল্টেজ উৎস সুতরাং এখানে ভোল্টেজ নিম্নতর থেকে উচ্চতর অর্থাৎ ভোল্টেজ বৃদ্ধির দিকে যাচ্ছে কারণ এখানে কারেন্ট প্রথমে টার্মিনালের মুখোমুখি হবে যখন KVL বিষয়টি জানা হবে তখন বিষয়গুলি সহজ হবে সুতরাং এখানে এটি i 2 অ্যাম্পিয়ার এখন এখন শেষ অংশ অর্থাৎ অংশটির সমাধান করতে হবে এখানে প্রতিটি রোধের মধ্যে ব্যয়িত পাওয়ারের মান নির্ণয় করতে হবে এখানে প্রথমে 26 অংশে দেখেছি কারেন্ট i 1 অ্যাম্পিয়ার এবং R 8 Ω সুতরাং প্রথম ক্ষেত্রে অর্থাৎ অংশে এখানে রোধ 8 Ω দ্বারা ব্যয়িত পাওয়ার হল p8Ω v2R 28 64 8 8 ওয়াট আবার একই মান এভাবেও পাওয়া যায় যেমন p8Ω i2 R 2 8 18 8 ওয়াট সুতরাং এটি বোধগম্য একইভাবে এই দ্বিতীয় সার্কিটটিতে অর্থাৎ অংশে দেওয়া আছে কন্ডাক্ট্যান্স G 01 mho এবং ভোল্টেজ হল v 100 ভোল্ট সুতরাং এই ক্ষেত্রে দেখতে পারেন যে মূলত এটি একটি রেজিস্টর সুতরাং এই কন্ডাক্ট্যান্স G দ্বারা কত পাওয়ার ব্যয়িত হবে তা নির্ণয় করতে হবে সুতরাং এখানে i 10 অ্যাম্পিয়ার সুতরাং এই কন্ডাক্ট্যান্স G দ্বারা ব্যয়িত পাওয়ার হবে p 01 mho i2 G 2 01 1000 ওয়াট আবার একই মান এভাবেও পাওয়া যায় যেমন p 01 mho v2 G 2 01 1000 ওয়াট একইভাবে এই তৃতীয় সার্কিটটিতে অর্থাৎ অংশে দেওয়া আছে রোধ R 25 Ω কারেন্ট যাই হোক না কেন এটা কোনও ব্যাপার নয় সুতরাং এখানে রোধ 25 Ω দ্বারা ব্যয়িত পাওয়ার হল p25Ω v2R 225 2500 25 100 ওয়াট আবার একই মান এভাবেও পাওয়া যায় যেমন p25Ω i2 R 2 25 4 25 100 ওয়াট তাই আমি বলেছিলাম যে কারেন্টের প্রবাহের দিক বা ভোল্টেজের পোলারিটি যাই হোক না কেন রোধ দ্বারা ব্যয়িত পাওয়ারের চিহ্ন সর্বদা পজিটিভ হবে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে এটি দেখতে পাচ্ছেন যে এই রোধগুলিতে আসলে যথাক্রমে 8 ওয়াট 1000 ওয়াট বা 100 ওয়াট পাওয়ার ব্যয়িত হয় আরেকটি ছোট উদাহরণ 23 নম্বর যা 27 নম্বর চিত্রে দেখানো হয়েছে এখানে কন্ডাক্ট্যান্স G এর চেয়ে সহজ সার্কিট দেখানো হয়েছে এখানে কারেন্ট i সুতরাং এখানে এটি একটি 30 ভোল্টের উৎস এবং এখানে একটি রোধ আছে এবং এর মান 5 Ω এবং এই রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হল i সুতরাং এই ক্ষেত্রে অন্য কোনও উপাদান নেই সুতরাং এটি 30 ভোল্ট সুতরাং এই ভোল্টেজটি যাই হোক না কেন এখানে মানে এটিও এই 30 ভোল্ট মানে এই ভোল্টেজটি এই রোধের দুই প্রান্তের মধ্যে প্রয়োগ করা হবে সুতরাং ভোল্টেজ v 30 ভোল্ট সুতরাং এটি বোধগম্য যে এটি খুব সহজ জিনিস এই হল সুতরাং এখানে অন্য কোনও উপাদান নেই সুতরাং এবং তাই এখানে যে ভোল্টেজই হোক না কেন এখানে একই ভোল্টেজ রয়েছে কারণ অন্য কোনও উপাদান নেই সুতরাং পরে আর কোনও ভোল্টেজ ড্রপ নেই আমরা এটি দেখতে পাব সুতরাং v হবে 30 ভোল্ট সুতরাং আমাকে এটি মুছে ফেলতে দিন তাহলে তখন কারেন্ট কত হবে সুতরাং কারেন্ট হবে i vR 30 5 6 অ্যাম্পিয়ার সুতরাং কন্ডাক্ট্যান্স হল G 1R সুতরাং G 1 5 02 mho কারণ এটি রেসিপ্রোকাল সুতরাং p v i 30 6 180 ওয়াট আবার এটি এভাবেও গণনা করতে পারেন যেমন p i2 R এখানে i হল 6 অ্যাম্পিয়ার এবং R 5 Ω সুতরাং p 2 5 180 ওয়াট সুতরাং 180 ওয়াট আবার এটিকে এভাবেও গণনা করতে পারেন এখানে v হল 30 ভোল্ট এবং G 02 mho সুতরাং p 2 02 180 ওয়াট তবে যেহেতু এটি একটি রোধ সুতরাং এই রোধের দ্বারা ব্যয়িত পাওয়ারের চিহ্ন সব ক্ষেত্রেই পজিটিভ